সীমা উপযুক্ততা এবং সহনশীলতা র তৃতীয় আলোচনায় আবার স্বাগতম এখন অবধি আমরা দেখেছি যে কীভাবে সহনশীলতা গণনা করতে হবে তারপরে কীভাবে ছাড় টি গণনা করা যায় তারপরে উপযুক্ততা খুঁজে বের করতে শিখেছি এবং তারপরে আমরা উপযুক্ততা কি সেটা শিখেছি এবং গর্ত নির্ভর ব্যবস্থা এবং শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থা এর ক্ষেত্রে সবচেয়ে ভালো উপযুক্ততা কোনটি সেটা আমরা দেখার চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করেছি এখন আমরা উপযুক্ততা সম্পর্কে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব এবং পরিশেষে আমরা সীমা এবং উপযুক্ত ব্যবস্থা সীমান্ত গেজ এবং টেইলরের নীতি দেখতে পাব সুতরাং গতকালের আলোচনাটি চালিয়ে যেতে আমরা আরও একটি বা দুটি সমস্যা সমাধানের চেষ্টা করব তাতে ক্লিয়ারেন্স ফিট এর সমস্যাগুলি সমাধানের সম্পর্কে আমাদের আরও স্পষ্ট ধারণা তৈরি হবে ক্লিয়ারেন্স ফিট কি শ্য়াফ্ট এর চেয়ে গর্তের আকারটি যেখানে বড় সেখানে শ্য়াফ্ট টি সহজেই ভিতরে প্রবেশ করে যেতে পারে শ্য়াফ্ট ও বেয়ারিং এর একত্রিতকরণ এর সময় যাদের ব্যাস ৪০ তাদের ক্লিয়ারেন্স ফিট দিতে হবে সুতরাং মৌলিক ব্যাস হল ৪০ গর্ত এবং শ্য়াফ্ট এর সহনশীলতা যথাক্রমে ০০০৬ এবং ০০০৪ মিলিমিটার যদি ০০০২ ছাড় দেওয়া হয় তাহলে সহনশীলতা টি একদিকেই আছে গর্ত এবং শ্যাফ্টের জন্য আকারের সীমাটি সন্ধান করুন যখন এটি গর্ত নির্ভর ব্যবস্থা হয় ও b হল শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থা আমরা LLH ব্যবহার করব যা গর্তের নিম্ন সীমা ছাড়া আর কিছুই নয় আপনি HSL হিসাবে একটি পরিভাষা ব্যবহার করতে পারেন এটি শ্য়াফ্টির উচ্চ সীমা সুতরাং এই H টি হল গর্তের জন্য শ্যাফ্টের নিম্ন সীমা এবং উচ্চ সীমা সুতরাং এই সংক্ষিপ্ত বিবরণগুলি আমরা সমস্যা সমাধানে ব্যবহার করব সুতরাং আসুন সমস্যাটি সমাধান করি তো আপনি একটি গর্ত নির্ভর ব্যবস্থা নেবেন একটি গর্ত নির্ভর ব্যবস্থার জন্য গর্তের আকার HLH হবে ৪০০০৬ সুতরাং গর্তের নীচের স্তরের মান টি হবে ৪০০০০ এগুলি সব মিলিমিটারে রয়েছে ঠিক আছে সুতরাং এখন কিছু ছাড় দেওয়া আছে সমস্যাটিতে যে ছাড়টি দেওয়া হয়েছে তা হল ০০০২ অর্থাৎ প্রদত্ত ছাড় সমান ০০০২ মিলিমিটার ঠিক আছে সুতরাং HLS সমান LLH বিয়োগ ছাড় তাইতো অর্থাৎ এটাই আমরা সমীকরণে দেখি যে ছাড় সমান এটা বিয়োগ এটা ঠিক আছে তো আপনি যখন এটিকে প্রতিস্থাপন করবেন তখন আপনি পাবেন ৪০০০০ বিয়োগ ০০০২ মিলিমিটার অর্থাৎ এটি ৩৯৯৯৮ মিলিমিটার ছাড়া কিছুই নয় ঠিক আছে সুতরাং এখন আমরা LHS নেওয়ার চেষ্টা করব যা HLS বিয়োগ ছাড় ব্যতীত অন্য কিছু নয় যা আসলে ৩৮৮৯৮ বিয়োগ ০০০৪ তা থেকে আমরা পাই ৩৯৯৯৪ মিলিমিটার ঠিক আছে সুতরাং এটি গর্ত নির্ভর ব্যবস্থার জন্য গর্ত নির্ভর ব্যবস্থা গর্তের আকৃতি HLH ৪০০০৬ মিমি LLH গর্তের নিম্নসীমা LLH ৪০০০০ মিমি HLS শ্য়াফ্টের উর্ধ্বসীমা প্রদত্ত ছাড় ০০০২ মিমি অতএব HLS LLH - ছাড় ৪০০০০ - ০০০২ ৩৯৯৯৮ মিমি LHS HLS - ছাড় ৩৯৯৯৮ - ০০০৪ ৩৪৯৯৪ মিমি সুতরাং আসুন আমরা শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থার জন্য সমাধান করার চেষ্টা করি তো একটি শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থার জন্য HLS হল ৪০০০০ মিলিমিটার ছাড়া কিছুই নয় সুতরাং LLS হল ৪০০০০ বিয়োগ ০০০৪ মিলিমিটার ছাড়া কিছুই নয় যা ৩৯৯৯৬ মিলিমিটার ব্যতীত কিছুই নয় ঠিক আছে এখানে প্রদত্ত ছাড় হবে ০০০২ মিলিমিটার বেশি তাই LLH সমান HLS যুক্ত ছাড়া যা আসলে ৪০০০০ যুক্ত ০০০২ মিলিমিটার এটা আসলে ৪০০০২ মিলিমিটার সুতরাং যদি আপনি এটি একটি চিত্রাকারে প্রকাশ করতে চান তবে এটি একটি গর্ত হতে পারে এটি একটি শ্য়াফ্ট হতে পারে তাই এখানে এটি ৩৯৯৯৪ এবং এখানে এটি ০০৪ এটি শূন্য অবস্থান রেখা এবং এখানে এই পার্থক্যটি হবে ০০২ মিলিমিটার আর এখানে এটি হবে ৩৯৯৯৮ এবং এখানে এটি হবে ৪০০০৬ সুতরাং এই পার্থক্যটি হবে ৪০ এবং এটি ০০০৬ হবে ও এটি ৩৯৯৯৮ হবে ঠিক আছে এটি একটি গর্ত নির্ভর ব্যবস্থা আসুন আমরা একটি শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থার জন্য একই রকম চিত্র টি অঙ্কন করি এটি আপনার শূন্য অবস্থানে রেখা এবং গর্তের জন্য শূন্য অবস্থানে রেখাটিও এখানে আর এখানে আপনার শ্য়াফ্ট ঠিক আছে অর্থাৎ এটি হবে ৪০০০০ তাই এইখানে এটি হবে ৪০০০২ এবং এটা হবে ৪০০০৮ অর্থাৎ পার্থক্যটি হবে ০০০৬ ঠিক আছে আর এখানে শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থায় এটি ৩৯৯৯৬ মিলিমিটার হবে এবং এটি ০০০৪ মিলিমিটার হবে ঠিক আছে সুতরাং অবশেষে আপনি যদি বন্ধ করতে চান এখানের একটি H পূরণ করা হয়নি সুতরাং HLH সমান ৪০০০২ যুক্ত ০০০৬ যা আসলে ৪০০০৮ মিলিমিটার হবে সুতরাং এটি সমাধান করা গুরুত্বপূর্ণ এবং বাকীটি এখান থেকে নেওয়া হয়েছে শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থা HLS ৪০০০০ মিমি LLS ৪০০০০ ০০০৪ ৩৯৯৯৬ মিমি প্রদত্ত ছাড় ০০০২ মিমি অতএব LLH HLS ছাড় ৪০০০০ ০০০২ ৪০০০২ মিমি HLH ৪০০০২ ০০০৬ ৪০০০৮ মিমি সুতরাং এই ২ ৩ টি সমস্যা সমাধান করলে আপনি গর্ত নির্ভর ব্যবস্থা ও শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থা অনেকটা বুঝতে পারবেন এবং তারপরে ছাড় সহনশীলতা সর্বোত্তম উপাদানের উপস্থিতি ও ন্যূনতম উপাদানের উপস্থিতি এবং পরিশেষে আমরা উপযুক্ততা খুঁজে বার করতে পারব সুতরাং এই ক্ষেত্র থেকে আপনার পরীক্ষায় এই ধরনের সমস্যা গুলো আসতে পারে তা আশা করতে পারেন সুতরাং আসুন আমরা চলমান ব্যবস্থার সীমা এবং উপযুক্ততার উপর চলে যাই জাতীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত উন্নতির কারণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রথাগত সীমা এবং উপযুক্ত ব্যবস্থার উন্নতির প্রয়োজন সুতরাং আজ আমরা কথা বলছি চলমান অংশ এবং পণ্য যার প্রাথমিক ভাবে একত্রিতকরণ গুলি এক দেশ থেকে অন্য দেশে হয় এবং পরিশেষে অন্য আরেকটি দেশে একত্রিতকরণ টি সম্পন্ন হয় তো যদি এটি হয় তবে একটি প্রমাণ প্রতিষ্ঠিত মান থাকতে হবে তাই আমরা এখন ০০০২ ০০০৬ প্রমাণ মানের গর্ত গুলি দেখি কিভাবে ০০০২ ০০০৬ ০০০৪ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি যে প্রক্রিয়ায় উৎপন্ন হয় তার উপরে নির্ভর করে করা হয়েছে ঠিক আছে সুতরাং এখন যা হচ্ছে তা হল আমাদের এখন একটি প্রমাণ মান নির্ধারণ করতে হবে যাতে সহনশীলতা দেখে আমাদের বুঝতে পারা উচিত ঠিক আছে কোন দেশে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয় এবং যে প্রমান মানগুলি ব্যবহৃত হয় সেটি অন্য দেশেও একই হওয়া উচিত যাতে উৎপাদিত অংশগুলি সরাসরি একত্রিত করা যেতে পারে এবং পরবর্তী সময় এই গুলির উপর নতুন করে আর কাজ যেন না করতে হয় আন্তর্জাতিক প্রমাণমানের সংস্থা আন্তর্জাতিকভাবে সীমা উপযুক্ততার স্বীকৃতি দিয়েছে ভারতীয় স্বীকৃত মানগুলি ISO অনুসারে করা হয়েছে উৎপাদন ক্ষেত্রে সঠিকতা বোঝানোর জন্য ISO অনুসারে সীমা উপযুক্ততার ১৮ টি মৌলিক সহনশীলতার স্তর আছে ISO ব্যবস্থা IT থেকে সহনশীলতা করেছে IT হল ০০১ এর আন্তর্জাতিক সহনশীলতা এখানে প্রয়োজনীয় নির্ভুলতা উপলব্ধি করার জন্য ০ থেকে ১ ও ১ থেকে ১৬ পর্যন্ত বিভাগ আছে সুতরাং ০০০৪ ০০০২ লেখার চেয়ে সেখানে কেবল এটা অথবা ওটা বলা যেতে পারে সুতরাং এখন এটি শ্রেণি দ্বারা প্রতিস্থাপিত হয় কোন একটি শ্রেণী IT0 যোগফল ০ বা এটি IT xx হতে পারে সুতরাং লোকেরা IT xx এর মান দেখবে এবং তারপরে বুঝতে পারবে যে তাদের এই সহনশীলতা দিতে হবে তাই এভাবেই প্রয়োজনীয় নির্ভুলতা উপলব্ধি করতে আমরা ভুল এড়িয়ে চলি IT5 থেকে IT16 পর্যন্ত শ্রেণীর সহনশীলতার মান একটি প্রমাণ সহনশীলতার মানের সাপেক্ষে পরিমাপ করা হয় এই I টি মাইক্রোমিটার এককে থাকে যা প্রাথমিক আকারের উপর নির্ভরশীল সুতরাং i হল একটা অভিজ্ঞতা থেকে পাওয়া সূত্র যা হল ০৪৫৩ গুণিতক D এর ঘনমূল যুক্ত ০০০১ D মাইক্রন এককে i ০৪৫৩৩D ০০০১ D মাইক্রন যেখানে D হল মিমি এককে অংশটির ব্যাস রৈখিক গুণক ০০০১D সুতরাং এখানে D হল মিলিমিটার এককে অংশটির ব্যাস ঠিক আছে মিলিমিটারে রৈখিক গুণকটি ০০০১ D ছাড়া আর কিছুই নয় এটি রৈখিক অংশটি পরিমাপ করার সময় রৈখিক যে ত্রুটি হয় সেটির জন্য এটি ব্যবহৃত হয় সুতরাং IT5 থেকে ১৬ পর্যন্ত সহনশীলতার শ্রেণীর মানগুলি এই সূত্রটি ব্যবহার করে নির্ধারণ করা যেতে পারে সুতরাং আপনি শ্রেণিটি কী তা খুঁজে বের করার চেষ্টা করবেন D হল একটি নির্দিষ্ট ব্যাসের নিম্ন এবং উর্ধ্বসীমার মধ্যে জ্যামিতিক গড় যার মধ্যে প্রদত্ত বা নির্বাচিত D থাকে এবং এটি D max ও D min এর গুণফলের বর্গমূলের সূত্র থেকে পাওয়া যায় Dmax Dmin ব্যাসের জন্য নির্দিষ্ট বিভিন্ন ধাপ গুলি হল ১ থেকে ৩ ৩ থেকে ৬ ১০ থেকে ৬ থেকে ১০ ১০ থেকে ১৮ এর মধ্যে রয়েছে এবং এটি ৮০০ থেকে এই পর্যন্ত হতে পারে সুতরাং আমরা একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নেব ও তাদের বর্গমূল করব তারপরে আমরা b এর দিকে লক্ষ্য রাখব এবং এটি D তে ব্যবহার করব এবং সেখান থেকে আমরা I পাব অর্থাৎ সহনশীলতার সাথে কোন পণ্যের অধিবৃত্তাকার সম্পর্ক থাকে সুতরাং এটির এই সম্পর্কটি খুব গুরুত্বপূর্ণ এবং এই সর্বোচ্চ ও সর্বনিম্ন D এর মান এই ধাপ গুলি তে দেওয়া থাকে যে সহনশীলতার মধ্যে কোন একটি বস্তু উৎপন্ন করা হয় সেই বস্তুর আকৃতি বৃদ্ধি পেলে তার সহনশীলতা ও বৃদ্ধি পায় অনুগ্রহ করে এটা বোঝার চেষ্টা করুন আমরা যেটা বলার চেষ্টা করছি তা হল সহনশীলতা T এর বৃদ্ধি অথবা হ্রাস হল বস্তুর আকৃতির সঙ্গে সমানুপাতিক এবং যখন আকার বৃদ্ধি হয় তখন সহনশীলতাও বৃদ্ধি পায় IT01 IT0 এবং IT1 এর সাথে সম্পর্কিত সহনশীলতার মানগুলি সূত্র ব্যবহার করে গণনা করা যায় IT01 হল ০০3 গুন যুক্ত ০০০8D ব্যতীত আর কিছুই নয় সুতরাং এই সূত্রগুলি হ্যান্ডবুকে পাওয়া যায় অর্থাৎ আমরা যা করার চেষ্টা করছি তা হল আমরা এই প্রদত্ত IT এর জন্য সহনশীলতা অনুসন্ধান করার চেষ্টা করছি সুতরাং যদি আপনি ISO সিস্টেমটি দেখেন তাহলে গর্ত নির্ভর ব্যবস্থার জন্য এবং শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থার জন্য ২৮ প্রকারের প্রাথমিক বিচ্যুতির কথা বলা আছে সুতরাং এটি একটি গর্তের জন্য এবং এটি একটি শ্যাফ্টের জন্য এটি একটি শ্যাফ্টের জন্যে নিচের দিকে যা আছে সেটা শ্যাফ্টের জন্য এবং এটা একটি গর্তের জন্য সুতরাং এখানে শূন্য অবস্থানের রেখা এটি প্রাথমিক রেখা অর্থাৎ শূন্য অবস্থানের রেখা এবং এখানে আপনি মৌলিক বিচ্যুতি দেখতে পাবেন সুতরাং এখানে গর্ত এবং শ্যাফ্টের বিচ্যুতিগুলি যা বড় হাতের অক্ষর A B C থেকে ZC I L O Q এবং W বাদে ও ছোট অক্ষরে a b c থেকে zc i l o q বাদে বর্ণ দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং এখন কী হয় যে আপনাকে ক্লিয়ারেন্স ফিট অথবা ইন্টারফারেন্স ফিট বা ট্রানজিশন ফিট নির্বাচন করতে হবে সুতরাং তারপরে যা ঘটে তা হল শ্যাফ্টটি এবং তার সাথে কোন বর্ণটি আছে সেটা বাছাই করতে হবে এটি একটি গর্ত এটি একটি শ্যাফ্ট এর থেকে বাছাই করতে হবে এবং এর উপর ভিত্তি করেই আমরা ক্লিয়ারেন্স ফিট নিয়ে কথা বলব ঠিক আছে সুতরাং এটি ট্রানজিশন এবং এখানে ধরুন আপনি E নিয়েছেন এবং আপনি বললেন E S তো এটি একটি ইন্টারফারেন্স ফিট ঠিক আছে সুতরাং আমরা যা বলার চেষ্টা করছি যে ISO ব্যবস্থায় গর্ত এবং শ্যাফ্ট নির্ভর ব্যবস্থার ক্ষেত্রে ২৮ টি প্রাথমিক বিচ্যুতির সংজ্ঞা দেওয়া আছে যার সাপেক্ষে আমরা কোন একটি গর্ত অথবা শ্যাফ্টের প্রয়োজনীয় ভাবে উপযুক্ত হওয়ার জন্য সহনশীলতা কত হবে তা গণনা করতে পারি ES ও EI এর মানগুলি গর্তের জন্য এবং es ও ei শ্য়াফ্ট এর জন্য এগুলি যথাক্রমে মৌলিক সহনশীলতার সাথে যোগ করে অথবা বিয়োগ করে নির্ধারিন করা যেতে পারে সুতরাং আমরা যা বলার চেষ্টা করছি তা হল আপনি শুধু শূন্য অবস্থানের রেখাটি নেবেন তারপর আপনি এটি নেওয়ার চেষ্টা করবেন এটা হল আপনার ES এবং এটা হল আপনার EI এগুলি A থেকে G পর্যন্ত বিচ্যুতিগুলির জন্য এবং যদি আপনি এটি নেওয়ার চেষ্টা করেন তবে এটি আপনার শূন্য অবস্থানের রেখা ঠিক আছে এটি আপনার ES এবং এটি আপনার EI এটি K থেকে Z এর বিচ্যুতির জন্য এটি এরকম হবে পরবর্তীটি হল আপনি যদি অন্যটির জন্য পেতে চান শ্যাফ্ট নির্ভর ব্যবস্থার জন্য পেতে চান তবে এটি আপনার শূন্য অবস্থানের রেখা এটি আপনার ES এবং এটি আপনার EI এবং এটি A থেকে G এর বিচ্যুতি তারপরে আপনার কাছে আপনার শূন্যরেখা থাকবে এটি আপনার EI এবং এটি আপনার ES এটি K থেকে Z এর বিচ্যুতির জন্য এটি ছোট হাতের k থেকে z পর্যন্ত এটি একটি শ্য়াফ্ট এর জন্য সুতরাং এটি একটি গর্তের জন্য এবং এটি একটি শ্য়াফ্ট এর জন্য তাই কোনও গর্তের জন্য ES এবং EI এর মানগুলি A থেকে G পর্যন্ত এভাবে প্রকাশ করা যেতে পারে অর্থাৎ এটি আপনার বিচ্যুতি এটি আপনার গর্ত ভিত্তিক বিচ্যুতি ঠিক আছে সুতরাং আসুন আমরা ১ টি সাধারণ সমস্যা সমাধান করি ব্রিটিশ সিস্টেম অনুযায়ী 40 মিলিমিটার শ্যাফ্ট এবং 40 এর একটি গর্তের H8 এর জন্য GO থেকে NO GO গেজের নকশা টি গঠন করুন H8 এবং d9 প্রদত্ত আছে i সমান ০৪৫৩ ঘনমূল D যুক্ত ০০০১ D এটা হল রৈখিক গুণক সুতরাং বিভিন্ন বিভাগ দেওয়া হয়েছে তো আসুন আমরা প্রতিটি উপবিভাগ কে সমাধান করার চেষ্টা করি এবং উত্তরগুলি পাওয়ার চেষ্টা করি সুতরাং আমি প্রথমে এই চিত্রটি আঁকার চেষ্টা করব এটি আপনার শূন্যরেখায় সর্বাধিক গর্তের আকার হবে এটি একটি গর্তের সহনশীল হবে এটি NOT GO গেজের জন্য আমরা GO গেজ এবং NOT GO গেজকে বিশদভাবে দেখতে পাব তবে এখনে আপনি কেবল এর সহনশীলতার অংশটি দেখতে পাবেন সুতরাং তখন আপনি এর সাপেক্ষে সহনশীলতা টি পাবেন এটি আপনার মূল আকার এই বিচ্যুতিটি হল ক্ষয়ের যাওয়ার জন্য ছাড় এটি আপনার মৌলিক বিচ্যুতি এবং এটি শ্য়াফ্ট এর ন্যূনতম আকারের জন্য ঠিক আছে এটি হল শ্য়াফ্ট এর সহনশীলতা এটি আপনার গেজ এটি আপনার গেজের সহনশীলতা এবং এটি আপনার NOT GO গেজ এটি আপনার মৌলিক বিচ্যুতি এবং এটি হল এই দুটি মানের মধ্যে দূরত্ব যদি আমি এই দুটি নেওয়ার চেষ্টা করি তবে এটি ক্ষয়ের জন্য ছাড় হবে এটি সর্বনিম্ন গর্তের আকার এবং এটি সর্বনিম্ন সুতরাং এটি একটি গর্তের আকার এবং এটি গর্তের সর্বনিম্ন মান হবে সুতরাং এখানে এটি সর্বনিম্ন গর্তের আকার হবে এবং এটি শ্যাফ্টের সর্বাধিক আকার হবে অর্থাৎ এটি সর্বাধিক শ্যাফ্টের আকার ঠিক আছে সুতরাং এটি আমরা এখন অবধি যা কিছু বুঝি তার সচিত্র উপস্থাপনা অর্থাৎ আমরা এই সমস্ত কিছু এখানে রেখেছি সুতরাং এখন এরপরে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব সুতরাং প্রথমে সমাধানটি দেখা যাক আমাদের কি আছে আমাদের প্রমাণ ব্যাস আছে প্রমাণ ব্যাস হল ৪০ এবং এই ৪০ মিলিমিটার টি ৩০ থেকে ৫০ এর মধ্যে পড়ে ঠিক আছে তাই আমরা যখন D এরমান গণনা করব তখন এটি D max গুণিতক D min এর বর্গমূল সূত্র থেকে পাব ঠিক আছে সুতরাং এটি প্রায় আনুমানিক ৩৮৭২৯৮ মিলিমিটারের সমান মৌলিক সহনশীলতার মান i সমান প্রদত্ত শূন্য সূত্র মানে ০৪৫৩ গুণিতক D এর ঘনমূল যুক্ত ০০০১ D এর সমান হবে যেটা প্রায় ০৪৫৩ গুণিতক D এর ঘনমূল সমান ৩৮৭২৯৮ যুক্ত ০০০১ গুণিতক ৩৮৭২৯৮ যা সমান হবে ১৫৭১ মাইক্রন ঠিক আছে আমরা প্রদত্ত D থেকে i গননা করেছি এখন আসুন গর্তের গুনগত মানের দিকে আসা যাক এখানে তারা বলেছে H8 H8 এর মৌলিক সহনশীলতা হল 25i ফিরে গিয়ে দেখতে পাবেন i হল 8 যা এই সূত্রটি তে দেওয়া আছে সুতরাং এটি 25 i তাই এখানে 25i এর সমান ২৫ গুণিতক ১৫৭১ যা ৩৯২৭৫ মাইক্রন ছাড়া কিছুই নয় বা এটি ০০৩৮ মিলিমিটার হিসাবে বসানো যায় ঠিক আছে একটি গর্তের জন্য মৌলিক বিচ্যুতি ০ ঠিক আছে তাই গর্তের সীমা হবে LLH যা গর্তের জন্য নিম্ন সীমা হবে ৪০০০০ মিলিমিটার এবং গর্তের উর্ধ্বসীমা টি হবে ৪০০০০ যুক্ত ০০৩৯ মিলিমিটার যা প্রকৃতপক্ষে ৪০০৩৯ মিলিমিটার ঠিক আছে সুতরাং গর্তের সহনশীলতা হতে চলেছে ০০৩৯ মিলিমিটার ঠিক আছে ৪০ মিমি প্রমাণ মান ৩০ ৫০ মিমি এর ধাপ এর মধ্যে পড়ে D কে গননা করা যেতে পারে Dmax×Dm∈ ৩৮৭২৯৮ মিমি মৌলিক সহনশীলতার মান i ০৪৫৩৩D০০০১ D মাইক্রন ০৪৫৩৩৩৮৭২৯৮০০০১× ৩৮৭২৯৮ ১৯৭১ মাইক্রন গর্তের গুণমান H8 এর জন্য মৌলিক সহনশীলতা হল ২৫i ২৫i ২৫×১৯৭১ ৩৯৭২৫ মাইক্রন ০০৩৯ মিমি গর্তের জন্য মৌলিক বিচ্যুতি হল শূন্য গর্তের সীমা LLH ৪০০০০ মিমি HLH ৪০০০০ ০০৩৯ ৪০০৩৯ মিমি গর্তের সীমা ০০৩৯ মিমি এখন আসুন আমরা একটি শ্যাফ্টের জন্য দেখি এখন একটি শ্যাফ্টের গুণমানের জন্য ছোট হাতের d 9 মৌলিক সহনশীলতা তাই আমাদের ৪০ i যা আসলে ৪০ গুণিতক ১৫৭১ যা থেকে পাই ৬২৮৪ মাইক্রন বা আমরা কেবল ০০৬২ মিলিমিটার হিসেবেই লিখতে পারি সুতরাং মৌলিক সহনশীলতা ৪০ i যা সমস্যাটিতেও দেওয়া আছে যদিও এই ৪০ i সমস্যাটি তে দেওয়া আছে ঠিক আছে আর এখানে যেটা পেয়েছি ০০৬২ হয় ৬২ ৬৩ আমরা এটিকে ৬৩ করে নেব এটি ৬৩ এর খুব কাজে তাই এরকম করে নেব ঠিক আছে সুতরাং এখন শ্যাফ্টের জন্য মৌলিক বিচ্যুতিগুলি ঋণাত্মক ১৬ D এর ঘাত ০৪৪ দ্বারা প্রদত্ত ঠিক আছে সুতরাং এটি কোথা থেকে আসছে e শ্যাফ্টটির উপরের বিচ্যুতি তাই এটি e অর্থাৎ এটি e এটি d এটিও দেওয়া আছে সুতরাং এটির তাই মৌলিক বিচ্যুতি হল ঋণাত্মক ১৬ গুণিতক D যা আসলে ৩৯৭২৯ এর ঘাত ০৪৪ ঠিক আছে তো এই ৩৮৭২৯ টি কোথা থেকে এলো এই ৩৮৭২৯ এটা D max বিয়োগ t থেকে এসেছে সুতরাং এটি আমরা পেয়েছি D এবং আমরা সমস্যাটিতে প্রতিস্থাপন করেছি তাই এটি থেকে বিয়োগ হবে অর্থাৎ এটি আনুমানিক ঋণাত্মক ৭০৯৫৬ মিলিমিটার ব্যতীত আর কিছুই নয় ঠিক আছে সুতরাং এটি মাইক্রনে থাকতে হবে সুতরাং যদি আমি মিলিমিটারে রূপান্তর করতে চাই তবে এটি ঋণাত্মক ০৮০ ঋণাত্মক ০০৮০ মিলিমিটার হবে তাই শ্যাফ্টের সীমাগুলি এইরূপ হবে তারা কি কি এটা হল ৪০০০০ বিয়োগ ০০৮০ যা হল ৩৯৯২ মিলিমিটার তারপরে শাফ্টের নিম্ন স্তরের জন্য হবে ৪০০০০ বিয়োগ ০০৮০ যোগ ০০৬৩ যা সমান ৩৯৮৫৯ মিলিমিটার হবে এখন শ্য়াফ্ট এর সহনশীলতা শ্য়াফ্ট এর সহনশীলতা হবে ৩৯৯২ বিয়োগ ৩৯৮৫৭ মিলিমিটার যা প্রায় ০০৬৩ মিলিমিটার হবে d9 শ্য়াফ্টের গুণমানের জন্য মৌলিক সহনশীলতা ৪০i ৪০i ৪০×১৯৭১ ৬২৮৪ মাইক্রন ০০৬৩ মিমি শ্য়াফ্টের জন্য মৌলিক বিচ্যুতিটি হল −১৬ D০৪৪ মৌলিক বিচ্যুতি −১৬৩৮৭২৯০৪৪ −¿ ৭৯৯৫৬ মাইক্রন −¿ ০০৮০ মিমি সুতরাং শ্য়াফ্টের সীমা গুলি এইরূপ HLS ৪০০০০ - ০০৮০ ৩৯৯২ মিমি LLS ৪০০০০ - ০০৮০ ০০৬৩ ৩৯৮৫৭ মিমি শ্য়াফ্টের সহনশীলতা ৩৯৯২ - ৩৯৮৫৭ ≈ ০০৬৩ মিমি সুতরাং গর্ত এবং শ্য়াফ্টের সীমা ৪০ যুক্ত ০০৩৯ যুক্ত ০০০ এবং ৪০ বিয়োগ ০০৮০ ও তা থেকে বিয়োগ ০১৪৩ মিলিমিটার ঠিক আছে যদি আপনি এটি চিত্র আকারে প্রকাশ করতে চান তাহলে আসুন আমরা চিত্রটি অঙ্কন করি এটি এরকম হবে আপনার শূন্য রেখা আছে এটি আপনার শূন্য অবস্থানের রেখা এটি ৪০ মিলিমিটার ঠিক আছে তারপরে আপনার কাছে একটি গর্ত থাকবে এটি হল আপনার গর্ত এবং এটি আপনার শ্য়াফ্ট এবং এখানে ০০৮ এর মৌলিক বিচ্যুতি হবে ঠিক আছে এখানে এটি থাকবে এবং এই পার্থক্যটি হবে ০০৬৩ আর এই পার্থক্যটি আসবে ০০৩৯ সুতরাং এখানের মান ৪০০৩৮ হবে এবং এটি ৪০ যা আমরা ইতিমধ্যেই বলেছি এবং এখানে এটি ৩৯৯২ হবে আর এখানে এটি ৩৯৮৫৭ মিলিমিটার হবে ঠিক আছে সুতরাং এটি একটি মৌলিক বিচ্যুতি এটি গর্তের উচ্চ সীমা আর এটি গর্তের নিম্ন সীমা ছাড়া কিছুই নয় এটি শ্য়াফ্টের উচ্চ সীমা এবং এটি শ্য়াফ্টের নিম্ন সীমা ঠিক আছে তো এখন প্রশ্নের শেষ অংশটি হল যেটা ক্ষয় এবং অবক্ষয় এর ১০ শতাংশ দেওয়া আছে সেটা কত হবে ঠিক আছে সুতরাং আসুন আমরা কয়েকটি পরিভাষা যা সহনশীলতার ক্ষেত্রে ব্যবহার হয় তা দেখে নিই মৌলিক আকার এটি হল এমন আকার যার সাপেক্ষে বাকি সমস্ত সীমান্ত মানগুলি গণনা করা হয় তো এই ৪০ এর কম বেশি তো এখানে এই ৪০ হল মৌলিক আকার মৌলিক আকার বা প্রাথমিক আকার দুটোই একই এর সংজ্ঞা হল যার সাপেক্ষে মাত্রা গুলির বিচ্যুতিগুলি দেওয়া থাকে এটি সাধারণ জিনিস এবং এটি উভয় উপাদানের ক্ষেত্রেই একই আকারের সীমা কি একটি নির্দিষ্ট মাত্রার জন্য গ্রহণযোগ্য দুটি সীমা থাকে তারা হল সর্বাধিক এবং ন্যূনতম অনুমোদিত আকার উৎপাদকরা এই উচ্চ এবং নিম্ন সীমার মধ্যে উৎপাদন করার চেষ্টা করে কোন আকৃতির দুটি সীমার মধ্যে যেটা বড় হয় তাকে উচ্চসীমা বলে আর যেখানে দুটির মধ্যে যেটি সব থেকে ছোট হয় তাকে নিম্নসীমা বলে সহনশীলতা কি সহনশীলতা হল আকৃতির দুটি মাত্রার মধ্যে অনুমোদিত তারতম্য উদাহরণস্বরূপ ৪০ কমবেশি ০২ আমরা বলি তা এটা কি সুতরাং কোন আকারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমার পার্থক্য সহনশীলতা ছাড়া কিছুই নয় সুতরাং কোন আকারের উচ্চ এবং নিম্ন সীমার মধ্যে তাদের সহনশীলতা রাখতে হবে যা হল সর্বোত্তম উপাদানের অবস্থান এবং সর্বনিম্ন উপাদানের অবস্থান ছাড় হল পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় এটা হল ইচ্ছাকৃতভাবে গর্তের নিম্নসীমা এবং শ্য়াফ্টের উচ্চ সীমার মধ্যে ছেড়ে দেওয়া পার্থক্য আর এই ছাড়টি ধনাত্মক ও হতে পারে আবার ঋণাত্মক ও হতে পারে এটি ছাড় এর জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র এটি আমরা ব্যবহার করে থাকি তারপরে আমরা শ্রেণীর কথা আলোচনা করি এই IT 6 টি সহনশীলতার মানের একটি ইঙ্গিত দেয় সুতরাং এই ৬ টি মানের কথা বলে শ্রেণীটি যত কম হবে সহনশীলতা তত ভালো হবে উদাহরণস্বরূপ যদি আমরা IT 1 সম্পর্কে কথা বলি আর যদি IT 6 এর সাথে তুলনা করি তাহলে IT 1 হবে শক্ত সহনশীলতার অথবা কম সহনশীলতার জিনিস বিচ্যুতি হল আকার এবং এর প্রাথমিক আকারের গাণিতিক পার্থক্য এটি ধনাত্মক হতে পারে এটি ঋণাত্মক হতে পারে এটি শূন্য হতে পারে সুতরাং এই বিচ্যুতিগুলি A B C এবং D যা আমরা একটি গর্ত নির্ভর ব্যবস্থা এবং একটি শ্য়াফ্ট নির্ভর ব্যবস্থার জন্য দেখেছি উপরের বিচ্যুতিটি হল আকারের সর্বোচ্চ সীমা এবং এর প্রাথমিক মানের মধ্যে গাণিতিক পার্থক্য এটি একটি গর্তের জন্য ES এবং একটি শ্য়াফ্টের জন্য es হিসাবে চিহ্নিত করা হয় ঠিক আছে যখন আমরা উপরের বিষয়ে কথা বলি তখন স্বাভাবিকভাবেই একটি নিম্ন সীমাও থাকা উচিত তাই গর্তের জন্য নিম্ন সীমাটি EI এবং শ্য়াফ্টের জন্য ei বলা হয় এগুলি হল বিচ্যুতি সুতরাং অনুগ্রহ করে বিচ্যুতিটি বোঝার চেষ্টা করুন এটি একটি আকারের এবং এর মূল আকারের মধ্যে গাণিতিক পার্থক্য সুতরাং উচ্চ নিম্ন বিচ্যুতি বলতে যা বোঝায় তা হল প্রকৃত আকার এবং তার মূল আকারের মধ্যে প্রকৃত বিচ্যুতি তারপরে আমরা মৌলিক বিচ্যুতি সম্পর্কে যখন কথা বলি এটি একটি উপাদানের আকার এবং মৌলিক আকারের মধ্যে নূন্যতম দূরত্ব কে বোঝার এটি একটি শ্য়াফ্টের উপরের বিচ্যুতি এবং একটি গর্তের জন্য নিম্ন বিচ্যুতির অনুরূপ তাই এই সংজ্ঞাটিও খুব গুরুত্বপূর্ণ শূন্য অবস্থান রেখা এই রেখাটি শূন্য বিচ্যুতির রেখা হিসাবে পরিচিত প্রচলিতভাবে শূন্যরেখা টিকে এমনভাবে অঙ্কন করতে হবে যে তার উপরের দিকে ধনাত্মক বিচ্যুতি থাকে এবং নিচের দিকে ঋণাত্মক বিচ্যুতি গুলি থাকে একটি শ্যাফ্ট এবং একটি গর্তের শুধুমাত্র সিলিন্ডার এর আকৃতি নয় যেকোনো আকারেরই বাহ্যিক এবং অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করতে এই পদ গুলি ব্যবহৃত হয় ঠিক আছে সুতরাং এই অধ্যায়ে এই কয়েকটি পরিভাষা নিয়ে আলোচনা করেছি উপযুক্ততা হল এক জোড়া বিপরীত অংশের মধ্যে সম্পর্ক এটা ক্লিয়ারেন্স ফিট ট্রানজিশন ফিট ইন্টারফারেন্স ফিট হতে পারে সর্বোত্তম উপাদানের উপস্থিতি এটি হল বাহ্যিক বৈশিষ্ট্যের সর্বাধিক সীমা যেমন একটি শ্য়াফ্টের উচ্চসীমা তে এতে সর্বোচ্চ পরিমাণ ধাতব উপাদান থাকবে সর্বনিম্ন উপাদানের শর্ত হল বাহ্যিক বৈশিষ্ট্যের ন্যূনতম সীমা যেমন কোন শ্য়াফ্ট যদি সর্বনিম্ন সীমাতে উৎপাদন করা হয়ে থাকে তাহলে এটিতে ন্যূনতম উপাদান থাকবে সহনশীলতার অঞ্চল কোন উপাদানের আকারের দুটি সীমা দ্বারা আবদ্ধ সহনশীলতাকে সহনশীলতার অঞ্চল বলা হয় এটি মূল আকারের সাথে সহনশীলতার সম্পর্ক সুতরাং এটি আন্তর্জাতিক সহনশীলতার শ্রেণী সহনশীলতার শ্রেণী হল উৎপাদনের সঠিকতা নির্দেশ দেয় এটি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় যাতে এটি এক জায়গা থেকে উৎপাদন করা যায় এবং এটি অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে তারপরে সহনশীলতা গোত্র টি বর্ণ দ্বারা দেখানো হয় সেটা হল মৌলিক বিচ্যুতি এবং তারপরে একটি সংখ্যা থাকে এটি সহনশীলতার প্রমাণ শ্রেণি উদাহরণস্বরূপ এটি সহনশীলতার শ্রেণীর IT বর্ণটি বাদ দেওয়া হয় এবং এটিকে H8 f6 এভাবে প্রকাশ করা যেতে পারে যেখানে সহনশীলতার শ্রেণী টির সাথে একটি বর্ণ যুক্ত থাকে যার থেকে সহনশীলতার গোত্রের মৌলিক পার্থক্য টি হল এখানে IT বর্ণগুলি বাদ দেওয়া হয় এবং সরাসরি H8 এবং f6 লিখি সুতরাং এখানে এটি IT 7 এটি আন্তর্জাতিক সহনশীলতার শ্রেণী সহনশীলতার গোত্র হবে H8 f 6 তারপরে সেখানে নির্দিষ্ট সহনশীলতার জন্য এবং জোড়ায় জোড়ায় তৈরি করা উপাদান গুলির উপযুক্ততার জন্য সহনশীলতার প্রতীক রয়েছে উদাহরণস্বরূপ এটি উপস্থাপন করা হবে যে এটি একটি মৌলিক আকার এটি গর্তের বিচ্যুতি এটি একটি শ্য়াফ্টের বিচ্যুতি ৪০ মৌলিক আকারকে নির্দেশ করে H টি কোনও গর্তের মৌলিক বিচ্যুতি নির্দেশ করে এবং f একটি শ্য়াফ্টের মৌলিক বিচ্যুতি নির্দেশ করে এই ৮ ও ৭ হল সেই জিনিসটিই যেটা আমরা গোত্র তে পাওয়ার চেষ্টা করছি এবং এটি সমাধানের জন্য এই সূত্রটি ব্যবহার করে গণনা করা যেতে পারে আলোচনার শেষ বিষয়টি হল সীমান্ত গেজ সীমান্ত গেজ নিশ্চিত করে যে উপাদানটি অনুমোদিত সীমার মধ্যে আছে কিনা কিন্তু তারা প্রকৃত আকার বা মাত্রা নির্ধারণ করে না উদাহরণস্বরূপ আমি একটি গেজ রাখার চেষ্টা করেছি যা কেবলমাত্র মাত্রাটি ঠিক আছে কিনা তা যাচাই করে ঠিক আছে সুতরাং গেজগুলি ভালোভাবে পরিদর্শনের যন্ত্র নয় সুতরাং এখানে এটি কেবল বলে হ্যাঁ কি না যা তাদের গঠনের সঠিকতা যাচাই করে এবং জিনিসের পৃষ্ঠতলের সীমা সম্পর্কে ধারণা দিতে ব্যবহৃত হয় গেজটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটি সীমার সাপেক্ষে নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয় সুতরাং আমরা সর্বাধিক উপাদানের অবস্থা অথবা সর্বনিম্ন উপাদানের অবস্থা যাই বলি না কেন সেই শর্তের মধ্য়ে এই বস্তুটি আছে কিনা সেটি পরীক্ষা করতে ব্যবহৃত হয় আমরা আসল আকারটি পরিমাপ করি না দুই ধরনের সীমান্ত গেজ আছে তারা হল GO গেজ এবং NO GO বা NOT GO গেজ সুতরাং যদি আপনি কোনও গর্ত নেওয়ার চেষ্টা করেন তবে এটি গর্তটির সহনশীলতা এবং এটি সর্বোত্তম উপাদানের সীমা এটি হল গর্তের সহনশীলতা এটি একটি GO গেজ এটি একটি NO GO গেজ এবং এটি হল উপাদানটির নিম্ন সীমা সুতরাং এটি গর্তের গজের জন্য একটি ধাতুর সীমা তো আমরা শ্যাফ্টের জন্যও একই জিনিস পেতে পারি তাই এখানে NOT GO গেজ এটি GO গেজ এবং এটি শ্য়াফ্টের জন্য সহনশীলতা ঠিক আছে এটি হল আপনার সর্বোত্তম উপাদানের অবস্থা এবং এটি হল সর্বনিম্ন উপাদানের অবস্থা এটি হল শ্য়াফ্টের উপাদানের সীমার পরিমাপ